মনে কর যে বৈদ্যুতিন ক্ষেত্রে আমরা পোলারাইজেবল মেটেরিয়াল এবং ডাইলেট্রিকস গুলোর সম্পর্কে কথা বলেছিলাম একইভাবে আমাদের কাছে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আছে আমরা এগুলো কে যদি ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে রাখি তাহলে তারা মাগনেটাইজড হয়ে যায় এবং তাদের মধ্যে ডাইপোল মোমেন্ট তৈরি হয় এখন সবচেয়ে সহজ উদাহরণটি হল আমি যদি একটি চুম্বক নিই এবং এটির নিকটে একটি পিন আনি তবে এটি আকৃষ্ট হয় কেন এটা আকর্ষিত হয় কারণ এই ম্যাগনেটিক ফিল্ড টা একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করে এবং পিনটা নিজেই একটা ম্যাগনেট হয়ে যায় এবং আসল ম্যাগনেট এর দিকে আকৃষ্ট হয় এটা এমন ম্যাগনেট এ পরিণত হয় যেখানে S এবং N এর প্রান্ত গুলো এরকম সুতরাং আমরা এটা বুঝতে চাই অথবা এই ম্যাগনেটিক মেটেরিয়াল এর ম্যাগনেটিক মোমেন্ট অ্যাপ্লায়েড ফিল্ড গুলো তে গণনা করতে বা সম্পর্কিত করতে চাই সুতরাং আমরা প্রথমে সাবজেক্টটা ডেভেলপ করব প্রথমে একটা পয়েন্ট ম্যাগনেটিক ডাইপোল এর জন্য ভেক্টর পোটেনশিয়াল গণনা করব কারণ সবশেষে যখন আমরা ম্যাগনেটিক মোমেন্ট ব্যাখ্যা করতে চাইব তখন আমরা এটি বাউন্ড কারেন্ট এর মাধ্যমে করব এবং তার জন্য এটা জানা গুরুত্বপূর্ণ যে ভেক্টর পোটেনশিয়ালটা একটা ছোট ম্যাগনেটিক ডাইপোল এর জন্য কেমন দেখায় সুতরাং এখানে একটা ট্রায়াল দেব যাতে A অরিজিন এ অবস্থিত ম্যাগনেটিক পোটেনশিয়াল পয়েন্ট ডাইপোল এর জন্য µ04πm × rr3 এর সমান হয় A µ04πm × rr3 এটা ইলেক্ট্রস্টাটিক্সের এর মতো অরিজিনে বসে একটি পয়েন্ট ডিপোলের কারণে r এ তড়িৎক্ষেত্রের পোটেনশিয়াল ছিল 14π0prr3 সুতরাং ম্যাগনেটিক ফিল্ড এ এই ডট প্রোডাক্ট টা ক্রস প্রোডাক্ট দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে এবং ম্যাগনেটিক ডাইপোল এর পরিবর্তে ইলেকট্রিক ডাইপোল হচ্ছে এখন আমাদের কাছে একটি ম্যাগনেটিক ডাইপোল m আছে সুতরাং এটা যাচাই করা যাক V 14π0prr3 সুতরাং যদি একটা ম্যাগনেটিক ডাইপোল m অরিজিন এ বসে থাকে তাহলে এটার জন্য ভেক্টর পোটেনশিয়াল হল µ04π m × rr3 আমরা কীভাবে এটা যাচাই করব এই ভেক্টর পোটেনশিয়ালের একটা পয়েন্ট ডাইপোল এর জন্য কার্ল এর মাধ্যমে ফিল্ড দেওয়া উচিত যেটা হল µ04π 3mrr mr3 এবং কার্ল অফ A আমাদের এটা দেয় A µ04πm × rr3 xA µ04π 3mrr mr3 সুতরাং যখন আমরা কার্ল অফ A নি তখন এটা µ04πxm × rr3 দেয় এখন এই AxB র কার্ল এর পরিচয় হল B A ABA B B A এবং এখানে আমরা ভেক্টর A কে m হিসাবে গ্রহণ করি যেটা একটা কনস্ট্যান্ট ভেক্টর ভেক্টর B হল rr3 যেটা হল 1r xA µ04πxm × rr3 x B A ABA B B A Am B rr3 1r এখন যেহেতু A একটা কনস্ট্যান্ট ভেক্টর তাই এই অংশটি বাদ চলে যায় সুতরাং আমাদের কাছে কার্ল অফ A পড়ে আছে যেটা হল µ04π এখন একটু ফিরে দেখা যাক

এখন r ≠ 0 এর জন্য এর অর্থ হল অরিজিন থেকে দূরে বা ম্যাগনেট থেকে দূরে rr3 0 হয় সুতরাং এটা বাতিল হয়ে যায় সুতরাং আমাদের কাছে B µ04π m rr3 পড়ে আছে যেখানে m হল mxjjxmyjjymzjjz এখন এর মধ্যে একটা টার্ম গণনা করা যাক এবং এটা আমাদের অন্যান্য টার্ম গুলো কেমন হবে তার ধারণা দেবে xAµ04π m rr3 µ04π mrr3 r ≠ 0 Bµ04π m rr3 mmxjjxmyjjymzjjz সুতরাং mx∂x কে গণনা করা যাক যেটা হল mx∂xxxyyzzx2y2z232 এটা আমাদের mxxx2y2z232 322xxxx2y2z252 322xyyx2y2z252 322xzzx2y2z252 দেয় mx∂x mx∂xxxyyzzx2y2z232 mxxx2y2z232 322xxxx2y2z252 322xyyx2y2z252 322xzzx2y2z252 আমাদের একটা করেসপন্ডেন্স তৈরি করা যাক এই টার্ম টা zx2y2z2 এর পৃথকীকরণ থেকে আসে দ্বিতীয় টার্ম টা আসে এই y টার্ম এর পৃথকীকরণ থেকে আসে এবং প্রথম দুটো টার্ম প্রথমটার পৃথকীকরণ থেকে আসে সুতরাং আমরা যদি কেবল x এর রেস্পেক্টএ পৃথকীকরণ করি তাহলে এটা হবে mxxr3 3x3x3xyy3xzzmxr5 যেখানে 2 টার্ম টা সব জায়গা থেকে বাদ চলে যাবে সুতরাং আমরা এটা কে mxxr3 xxxyyzzr5 লিখতে পারি যেখানে x টার্ম বাইরে আনা হয়েছে একইভাবে যদি আমরা আমার my∂y নি তাহলে myyr3 yrr5 পাব যেখানে xxyyzz কে r হিসেবে লেখা হয়েছে যদি mz∂z নি তাহলে mzzr3 zrr5 পাব mx∂x mxxr3 xxxyyzzr5 mxxr3 xrr5 my∂y myyr3 yrr5 mz∂z mzzr3 zrr5 এখন প্রথম টার্মটা লেখা যাক যা হল mx∂x আর এটার সমান যদি ওপরের 3 তে টার্ম র সঙ্কলন নেয়া হয় তাহলে আমরা m পাব xmyymzz থেকে আমরা mr3 rr5 পাব mz mr3 rr5 সুতরাং এটাকে একসাথে নিলে xA হল µ04π x যেটা হল µ04π m r ≠ 0 এর জন্য এবং এটা হল µ04πmr3 3mrrr5 যেটাকে আমরা µ04π3mrr mr3 লিখতে পারি এবং এখানে r2 কে বাইরে আনা হয়েছে সুতরাং আমাদের কাছে পড়ে থাকছে mr3 আর এই এক্সপ্রেশন B এর মতন একটা মাঝখানে থাকা পয়েন্ট ডাইপোল এর জন্য একই সুতরাং যদি একটা পয়েন্ট ডাইপোল m অরিজিন এ থাকে এটা একটা ভেক্টর ফিল্ড A দেয় যেটা হল µ04π এবং এটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক যেরকম বৈদ্যুতিন ক্ষেত্রে দেখেছিলাম যে অরিজিনএ স্থিত ইলেকট্রিক ডাইপোল এর বৈদ্যুতিন পোটেনশিয়াল ছিল prr3 xA µ04πx µ04π m r ≠ 0 µ04πmr3 3mrrr5 µ04πmr3 3mrrr5 µ04π3mrr mr3 ∴A µ04π এখন এটা ব্যবহার করে আমরা প্রথমে একটা ছোট কারেন্ট ক্যারিং লুপ দেখবো এবং এটা একটা ম্যাগনেটিক ডাইপোল m এর সমান যেটা হল current times the area with the vector A of the loop যেখানে A কারেন্ট এর ডাইরেকশন দ্বারা দেওয়া হয় যদি কারেন্ট এর ডাইরেকশন ঘড়ির কাঁটার বিপরীত এ থাকে তাহলে A বাইরে আসবে আর যদি কারেন্ট এর ডাইরেকশন ঘড়ির কাঁটার দিক এ থাকে তবে A ভেতরে যাবে আবার এটার জন্য আমরা ভেক্টর পোটেনশিয়াল গণনা করব এবং দেখব যে যেন ওটা ম্যাগনেটিক ডাইপোল থেকে এরকম করে বাইরে আসছে সুতরাং একটা কারেন্ট ডিস্ট্রিবিউশন A হল µ04πjrr rdV একটা কারেন্ট বহনকারি তার নেওয়া যাক এটা কিছুটা মোটা হোক এবং এর শেষ বিন্দুতে ক্ষেত্রফল টা A হোক এবং এটা হল কারেন্ট ডাইরেকশন dl মনে কর যে আগে আমরা I থেকে j তে এসেছিলাম এখন আবার আমরা I তে ফেরত যাব সুতরাং এটাকে আমরা µ04πjrr rAdl লিখব যেখানে A হল সেই ক্রস বিভাগীয় অঞ্চল টা এখন এখান থেকে আমরা ভেক্টর চিহ্ন টাকে নিতে পারি এবং এটা dl এবং j A এর ওপর বসাব কারণ আমরা যানি যে A হল ক্রস বিভাগীয় অঞ্চল যেটা কারেন্ট বহন ডাইরেকশনএর সাথে পারপেন্ডিকুলার এবং এটা I সুতরাং আমরা µ0I4πdlr r লিখতে পারি এবং একটা তার যেটা কারেন্ট I বহন করছে তার জন্য এটাই হল A A µ04πjrr rdV µ04πjrr rAdl µ0I4πdlr r সুতরাং একটা কারেন্ট বহনকারি তার A হল µ04πdlr r এখন স্টোকস সুত্র ব্যবহার করে বলা যেতে পারে যে dl f ʃds xf সুতরাং একটি বদ্ধ বক্ররেখার উপর আমরা যদি dl'f নি তাহলে এটা ds' আর f এর ক্রস গ্রেডিয়েন্টের সমান সুতরাং এখন আমরা এটা প্রয়োগ করব এবং এটা তোমাদের সমাধানের জন্য একটা অ্যাসাইনমেন্ট হিসাবে দেওয়া হল কিন্তু এটা জমা দিতে হবে না আমাদের কাছে A আছে যেটা হল µ04πdlr r আমরা 1r r কে f লিখতে পারি যেখানে f হল একটা ফাঙ্কশন এটা একটা ভেক্টর সুতরাং এটা µ0I4πds1r r আবার লিখি যে A হল µ0I4πds1r r যেটা হল µ0I4πdsr r r r 3 এটাই প্রাইমের রেস্পেক্ট এ গ্রাডিয়েন্ট তোমাদের আবার মনে করিয়ে দি যে আমরা এই কারেন্ট লুপ টা নিচ্ছি এবং যদি কারেন্ট ঘড়ির কাঁটার দিকে যায় তাহলে ধরে নেবো যে ds ভিতরে যাচ্ছে সুতরাং এটি ডান হাতের কনভেনশন দিয়ে বোঝানো হয়ে

r r 3 এখন আমরা এই লুপ খুবই ছোট নিচ্ছি এবং ছোট মানে বোঝায় যে r এর মান r এর থেকে অনেক কম তাহলে প্রথম অনুমান হিসাবে এই পুরো জিনিস টাতে r কে বাদ দিয়ে A হল µ0I4πds r r 3 এর সমান যেখানে ds হল আমাদের প্রাইমদ ভ্যারিয়েবল আর তাই এটা r এর উপর নির্ভর করে না এবং লুপের মোট ক্ষেত্র দেয় সুতরাং এটা হল µ0Ia4πrr3 সুতরাং যদি আমরা সমস্ত ভেক্টর আইডেন্টিটি গুলো ব্যবহার করি যদি আমাদের কাছে কারেন্ট ক্যারিং লুপ টা থাকে যেটা ছোট তাহলে A হল µ0Ia4πrr3 যেখানে r হচ্ছে লুপ থেকে দুরুত্ব